পূর্বে আমরা PCP প্রাওরিটি সিলিং প্রোটোকল দেখেছি যা একটি গুরুত্বপূর্ণ রিসোর্স শেয়ারিং প্রোটোকল আমরা প্রোটোকল নিয়ে এবং এই প্রোটোকলের পরিণতিগুলি নিয়ে আলোচনা করেছি এই বক্তৃতায় প্রোটোকলটির কিছু বিশ্লেষণ থেকে এই সিদ্ধান্তে পৌঁছান যাবে যে রেট মনোটনিক সিডিউলার কোনও কার্য নির্ধারিত করার সময় হিসাবে নির্ধারিত থাকবে যেহেতু রেট মনোটোনিক শিডিয়ুলারের স্বাধীন ফলাফলগুলি বিবেচিত হয় এবং যেহেতু কার্যগুলি রিসোর্স ভাগ করে তাই এটি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হবে প্রাওরিটি সিলিং প্রোটোকল প্রাওরিটি সিলিং প্রোটোকল বিশ্লেষণে এটি ডেডলক রোধ করে চেইন ব্লক করা হয় যা প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের প্রধান সমস্যা ছিল এটি আনবাউন্দেদ প্রাওরিটি ইনভারসান রোধ করে সমস্যাটি দেখা দেয় যদি আমরা একটি সাধারণ রিসোর্স ভাগ করে নেওয়ার পরিকল্পনা করি অর্থাৎ সিমফোর ব্যবহার করি এটি ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসানগুলিকে সীমাবদ্ধ করে আমরা প্রাওরিটি সিলিং প্রোটোকলে যে ধরণের ইনভারসান ঘটতে পারে তা দেখবো এবং এর ভিত্তিতে আমরা নিম্ন অগ্রাধিকারমূলক কাজের কারণে কোন কার্যটি ব্লক করতে পারে তার সর্বাধিক সময় নির্ধারণ করতে পারি এটি আমাদের কোনও কার্য সেট কিনা তা যাচাই করার জন্য রিসোর্সটি ভাগ করে নেওয়ার অধীনে সময়সূচী থাকবে অগ্রাধিকার সিলিং প্রোটোকলে ৩টি প্রধান ধরণের ইনভারসান রয়েছে প্রথমত প্রত্যক্ষ ইনভারসান যেখানে একটি উচ্চ অগ্রাধিকার টাস্ক নিম্ন অগ্রাধিকার টাস্কের জন্য অপেক্ষা করে কারণ একটি নিম্ন অগ্রাধিকার টাস্ক একটি নন প্রিএম্পটেবিল রিসোর্স রাখে দ্বিতীয়টি হল ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান এখানে উচ্চ অগ্রাধিকারের টাস্কটি নিম্ন অগ্রাধিকারের টাস্কের জন্য অপেক্ষা করে নিম্ন অগ্রাধিকারের কাজটি প্রাওরিটি ইনহেরিটেন্স শর্তের সাহায্যে বাড়ানো হয় এবং পরিশেষে ইনভারসান এড়ানোর চেষ্টা করা হয় যেখানে কোনও রিসোর্স উপলব্ধ থাকলেও কোনও কাজ সেই রিসোর্সটি ব্যবহার করতে পারে না কারণ এটি অগ্রাধিকার সিলিং প্রোটোকল দ্বারা প্রতিরোধ করা হয় যখন কোনও কার্য সংস্থানটির জন্য অনুরোধ করে তখন কার্যটির অগ্রাধিকারটি বর্তমান সিস্টেমের সিলিংয়ের বিপরীতে পরীক্ষা করা হয় এবং যদি কার্যগুলির অগ্রাধিকারটি বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে কম বা সমান হয় তবে এটি রিসোর্সটির ব্যবহার করার অনুমতি মেলে এটি হল একটি স্কিম যা অচলাবস্থা রোধের জন্য ব্যবহৃত হয় কারণ যদি এটি কোনও রিসোর্সের জন্য অনুরোধ করে এবং এটি অনুমোদিত হয় তবে ইনভারসান হতে পারে সরাসরি ইনভারসান ঘটে যখন TL একটি নন প্রিএম্পটেবিল রিসোর্স CR ধরে রাখে উচ্চ অগ্রাধিকারযুক্ত কাজের জন্যও রিসোর্স প্রয়োজন এবং তাই এটি নিম্ন অগ্রাধিকারের কাজের জন্য রিসোর্স ব্যবহারগুলি সম্পূর্ণ করতে এবং এটি প্রকাশের জন্য অপেক্ষা করে উদাহরণস্বরূপ সরাসরি ইনভারসান সনাক্ত করা হয় যা কোনও কার্যের জন্য ঘটতে পারে এবং সেই ইনভারসানের সময়কালের সন্ধান করতে হবে টাস্ক সেটে দেওয়া আমাদের ৬ টি কাজ রয়েছে এবং রিসোর্স ব্যবহারগুলি নীচে দেওয়া হয়েছে ৩ টি রিসোর্স R1 R2 এবং R3 উপস্থিত রয়েছে যেখানে R1 T2 দ্বারা ২ ইউনিট এবং T1 দ্বারা ৫ ইউনিট হয় R2 টি ১ ইউনিটের জন্য T1 এবং ৫ ইউনিটের জন্য T4 দ্বারা ব্যবহৃত হয়েছে R3 ব্যবহৃত হয়েছে ১০ ইউনিটের জন্য T2 দ্বারা এবং ৮ ইউনিট T6 দ্বারা এই অ্যাপ্লিকেশনটিতে যে সরাসরি ইনভারসান ঘটতে পারে তাদের চিহ্নিত করতে হবে যেখানে ৬ টি কার্য রয়েছে এবং ইনভারসানটির ব্যবহার দেওয়া হয়েছে এটি নিম্ন অগ্রাধিকারের কাজ যা উচ্চ অগ্রাধিকারের কার্যকে উল্টে দেয় সুতরাং T1 সরাসরি ইনভারসানের মুখোমুখি হবে R1 এর মান ২ এর জন্য T2 রিসোর্স R1 ব্যবহার করছে একইভাবে T2 ৮ টি ইউনিট ইনভারসান ঘটাবে এটি ঘটবে T6 এ R3 দ্বারা এছাড়াও T1 টিতে সবচেয়ে খারাপ অবস্থায় ৫ টি ইউনিট ইনভারসান হতে পারে এটি ঘটবে T4 এ R2 দ্বারা ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান যখন ঘটে তখন নিম্ন অগ্রাধিকারের কোনও টাস্ক কোনও রিসোর্স ব্যবহার করে এবং একটি উচ্চ অগ্রাধিকারের টাস্ক সেই রিসোর্সের জন্য অপেক্ষা করে সেই ক্ষেত্রে নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার উচ্চ অগ্রাধিকারের কাজের অগ্রাধিকারের সমান হয় অন্য কথায় নিম্নোক্ত অগ্রাধিকারের টাস্কটি রিসোর্সের জন্য অপেক্ষা করা উচ্চ অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার লাভ করে তবে মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলি রয়েছে যা CPU ব্যবহার করতে চাইলে রিসোর্সগুলির প্রয়োজন হয় না তবে CPU ব্যবহার করা থেকেও বাধা দেওয়া হয়েছে কারণ এখানে প্রাওরিটি সিলিং প্রোটোকলে উত্তরাধিকারের ধারাটির কারণে নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার বাড়ানো হয়েছে এবং এটি উত্তরাধিকার সম্পর্কিত ইনভারসানের ব্যাখ্যা নিম্নলিখিতটি একটি সমস্যা এবং উত্তরাধিকার সম্পর্কিত ইনভারসান ঘটতে পারে এবং এটি কতক্ষণ ঘটতে পারে তা সনাক্ত করতে হবে এটি ইনভারসানের উদাহরণ যেখানে একটি নিম্ন অগ্রাধিকারের কাজটি রিসোর্সটিকে ধরে রেখেছে এবং একটি উচ্চ অগ্রাধিকারের কাজটি তার জন্য অপেক্ষা করছে অতএব নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার উচ্চ অগ্রাধিকারের কাজের অগ্রাধিকারের সমান হয় ইতিমধ্যে মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলি CPU ব্যবহার করতে পারে না কারণ নিম্ন অগ্রাধিকারযুক্ত কার্যের প্রাওরিটি উন্নত করা হয়েছে এবং এভাবে উত্তরাধিকার সম্পর্কিত একটি প্রাওরিটি তৈরি করা হয়েছে নিম্নলিখিতটিতে একটি সমস্যা রয়েছে নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশনে কার্যের অগ্রাধিকার অনুযায়ী ৬ টি কার্য রয়েছে এখানে T1 এর সর্বাধিক অগ্রাধিকার T2 হল দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার T3 তৃতীয় সর্বোচ্চ এবং T6 হল সর্বনিম্ন অগ্রাধিকার ৩ টি রিসোর্স R1 R2 এবং R3 রয়েছে এবং নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্সটি যে কার্যগুলি ব্যবহার করে তা তীরচিহ্নের সাহায্যে নির্দেশিত হয়েছে T1 ৫ টি ইউনিটের জন্য R1 ব্যবহার করে T2 ২ টি ইউনিটের জন্য R1 ব্যবহার করে এবং এই প্রক্রিয়াটি চলতে থাকে এই অ্যাপ্লিকেশনটিতে যে ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান ঘটতে পারে তার সনাক্তকরণ নিম্নরূপ যখন T2 R1 ব্যবহার করছে এবং T1 তখন R1 রিসোর্সটির জন্য ব্লক করছ ইনহেরিটেন্স দ্বারা T2 এর অগ্রাধিকার T1 এর সমান হতে পারে তবে T3 T4 T5 T6 টাস্কের জন্য উত্তরাধিকার সম্পর্কিত কোনও বিবর্তন থাকবে না কারণ T3 T4 T5 T6 এর তুলনায় ইতিমধ্যেই T2 উচ্চ অগ্রাধিকার সম্পন্ন এটি নিম্ন অগ্রাধিকারমূলক কার্যগুলিতে কোনও বিপর্যয় ঘটায় না T1 এবং T2 দ্বারা এখানে ব্যবহৃত রিসোর্স অন্যান্য কাজের সাথে কোনও ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান ঘটায় না কারণ তাদের ইতিমধ্যে একটি উচ্চ অগ্রাধিকার রয়েছে রিসোর্স R2 এর জন্য যখন T4 রিসোর্স R2 ব্যবহার করছে এবং T1 অপেক্ষা করছে তারপরে T4 এর অগ্রাধিকার T1 এর চেয়ে বেড়ে যায় T2 এবং T3 কার্যগুলি ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসানের মধ্য দিয়ে চলেছে কারণ T4 এর অগ্রাধিকার T1 এর তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং তাই T2 এবং T3 CPU ব্যবহার করা থেকে বিরত থাকবে তবে T2 এবং T3 ৫ টি ইউনিটের জন্য ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান সবচেয়ে বেশি হতে পারে R2 এর জন্য এটি T4 ব্যবহার করে যখন T6 R3 ব্যবহার করছে এবং T2 অপেক্ষা করছে তখন T6 এর অগ্রাধিকার T2 এর সাথে সমান হয় T3 T4 এবং T5 টাস্কগুলি T6 এর চেয়ে উচ্চ অগ্রাধিকারের হয় কিন্তু T2 এর চেয়ে কম ৮ টি ইউনিটের জন্য ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান ব্যবহার করে এর কারণ T6 সর্বাধিক ৮ ইউনিট ব্যবহার করতে পারে এবং এই ৩ টি কার্য ইনহেরিটেন্স সংক্রান্ত ৮ টি ইউনিটের জন্য ইনভারসান হয় ইনভারসান সম্পর্কিত তৃতীয় ধরণের অবস্থা যা ডেডলক এড়ানোর ইনভারসান হিসাবে পরিচিত এখানে যখন কোনও কার্য কোনও রিসোর্স অনুরোধ করে তখন তার অগ্রাধিকারটি বর্তমান সিস্টেম সিলিংয়ের সাথে তুলনা করা হয় এবং কেবল যদি তার অগ্রাধিকার বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে বেশি হয় বা এটি সেই কাজটি যা বর্তমান সিস্টেমের সিলিংটি নির্ধারণ করে তবে রিসোর্স দেওয়া হয় অন্যথায় যদি রিসোর্স অব্যবহৃত হয় তবুও এটি রিসোর্স ব্যাবহারের অনুমতি দেওয়া হবে না এবং এর ফলে এটি এড়িয়ে যাওয়া সম্পর্কিত বিপর্যয়ের মধ্য দিয়ে যায় সুতরাং এটিকে ডেডলক অ্যাভোয়ডেন্স ইনভারসান বা সিলিং ইনভারসান হিসাবেও ডাকা হয় উদাহরণস্বরূপ একটি স্বল্প অগ্রাধিকারের কাজটি একটি রিসোর্স CR1 ব্যবহার করছে তবে তারপরে মাঝে মাঝে CR1 উচ্চ অগ্রাধিকারের টাস্কটির অগ্রাধিকার ১০ সহ ব্যবহৃত হয় এবং তাই CR1 এর সিলিং ১০ হয় নিম্ন অগ্রাধিকারের কার্যটি রিসোর্সটি ব্যবহার করার সময়ে বর্তমান সিস্টেমের সিলিংটি ১০ এ সেট করা হয় সেই মুহুর্তে ৮ অগ্রাধিকারের একটি টাস্ক আসে যা নিম্ন অগ্রাধিকারের টাস্কের চেয়ে বেশি অগ্রাধিকারের হয় এবং সেটি কার্যকর করা শুরু করে কিছু সময়ের পরে যদি রিসোর্স CR2 দরকার হয় এবং CR2 উপলভ্য থাকলেও রিসোর্সটি দেওয়া হয় না এটি কারণ হল TH এর অগ্রাধিকার ১০ যা বর্তমান সিস্টেম সিলিংয়ের সাথে তুলনা করা হবে যেহেতু এটির অগ্রাধিকার বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে কম সুতরাং এটি যে রিসোর্স ব্যবহৃত হচ্ছে না এবং অলস অবস্থায় রয়েছে সেগুলিতে অ্যাক্সেস দেওয়া হবে না সুতরাং এই ইনভারসানটি পরিস্থিতিটি এড়ানোর জন্য ব্যবহৃত হয় একই উদাহরণে এড়ানো সংক্রান্ত সম্পর্কিত ইনভারসান সনাক্ত করে এখানে বিশ্লেষণ করা হয়েছে মূল প্রশ্নটি উত্থাপিত হয় T1 এবং T2 দ্বারা R1 এর ব্যবহার যদি কোনও ইনভারসান সম্পর্কিত বিপরীততা থাকে তবে উত্তরটি হল না কারণ একটি উচ্চ অগ্রাধিকারের কার্যটি নিম্ন অগ্রাধিকারের কার্যকে ইনভারসানে পরিণত করতে পারে না যখন T4 R2 ব্যবহার করছে বর্তমান সিস্টেমের সিলিংটি ১ এর সমান হবে কারণ T1 R2 ব্যবহার করে সুতরাং R2 এর সাথে যুক্ত সিলিংয়ের মান ১ বর্তমান সিস্টেম সিলিংটিতে ১ সেট করা হয়েছে বলে ধরে নেওয়া হয় যে T2 এর রিসোর্স প্রয়োজন সেটি R1 বা R3 হতে পারে এবং রিসোর্স মঞ্জুর না হওয়ায় এটি ব্লক হয়ে যাবে T2 এভাবে ৫ টি ইউনিটের জন্য T4 এর জন্য ইনভারসান হতে পারে রিসোর্স R3 এর জন্য যখন T6 এটি ব্যবহার করছে তখন বর্তমান সিস্টেমের সিলিংটি ২ এ সেট করা হবে কারণ R3 এর সাথে সিলিংয়ের মান ২ হয় তবে যে সময় T4 এর রিসোর্স R2 দরকার তখন T4 এর অগ্রাধিকার বর্তমান সিস্টেম সিলিংয়ের সাথে তুলনা করা হবে যা ২ হয় সুতরাং রিসোর্সকে অস্বীকার করা হবে এবং তাই T4 টি R3 এবং সময়কাল ব্যবহার করে T6 এর জন্য এটির মান ৮ হবে T1 টি এড়ানোর ইনভারসান কাটাবে না কারণ T1 টি R1 দ্বারা দেওয়া হবে কারণ এর সীমাবদ্ধতা সিস্টেম সিলিংয়ের চেয়ে বেশি যখন T2 কোনও রিসোর্স জন্য অনুরোধ করে তখন R1 হয় কারণ এটির অগ্রাধিকার বর্তমান সিস্টেম সিলিংয়ের সমান তাই এটি R1 এ ব্যাবহারের অনুমতি পাবে না এবং এইভাবে T2 ইনভারসান এড়াতে পারে প্রাওরিটি সিলিং প্রোটোকলগুলিতে কাজগুলি এককভাবে অবরুদ্ধ হয় অর্থাত্ যদি কোনও রিসোর্স নিম্ন অগ্রাধিকারযুক্ত কার্য দ্বারা পরিচালিত হয় তবে এটি অন্য যে রিসোর্সটির প্রয়োজন হতে পারে তার জন্য এটি ব্লক করবে না ধরা যাক কোনও কাজের জন্য ২ টি রিসোর্স দরকার R1 এবং R3 এবং তারপরে আমরা T2 বা T4 নিই এখানে T2 এর ২ টি রিসোর্স দরকার এবং একবার T2 রিসোর্স R1 পেয়ে গেলে বর্তমান সিস্টেম সিলিংটি ১ এর সমান অন্য কার্যটিকে রিসোর্স দেওয়ার অনুমতি দেওয়া যাবে না একইভাবে যদি T2 R3 ধরে থাকে তবে বর্তমান সিস্টেম সিলিংটি ২ এর সমান করা হবে T4 এর মতো নিম্ন অগ্রাধিকারের কাজগুলি অন্য রিসোর্স গ্রহণ করতে পারে না এর ফলে কোনও কাজকে কেবল মাত্র কোনও রিসোর্সের জন্য ব্লক করা যাবে না নিম্ন অগ্রাধিকারমূলক কাজগুলির সাপেক্ষে বলা যেতে পারে যে প্রাওরিটি সিলিং প্রোটোকল সব থেকে বেশি চলেছে কয়েক ডজন রিসোর্স ব্যবহার করে কার্যকর করার সময় এটির বিবর্তন ঘটতে পারে প্রাওরিটি সিলিং প্রোটোকল ডেডলক মুক্ত হয় এটি সঠিক ভাবে কাজ করতে পারে যখন বিভিন্ন কার্য একে অপরের রিসোর্স ব্যবহার করে তখন তারা অন্য রিসোর্সটি প্রকাশের জন্য অপেক্ষা করে এবং তাই তারা পারস্পরিক অপেক্ষায় থাকে তবে এখানে এই পরিস্থিতিটি ঘটতে পারে না কারণ একবার কোনও কাজ কোনও রিসোর্স অর্জন করে তারপরে একটি অগ্রাধিকার মান বর্তমান সিস্টেমের সিলিংয়ে সেট করা থাকে সুতরাং অন্য কার্যটি যদি বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে কম অগ্রাধিকার পায় তবে সেই রিসোর্সটিকে ব্যাবহারের অনুমতি দেওয়া হবে না আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান নিম্নলিখিত পদ্ধতিতেও এড়ানো যায় যখন কোনও টাস্ক কোনও রিসোর্স ব্যবহার করে এবং উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করে তখন নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকারটি অপেক্ষারত সেই কার্যের সমান হবে মধ্যবর্তী অগ্রাধিকার কার্যগুলি এটি ব্যবহার থেকে নিম্ন অগ্রাধিকারের কার্যটিকে প্রথমেই খালি করতে পারে তবে এখানে প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল প্রাওরিটি সিলিং প্রোটোকলটিতে উত্তরাধিকার শর্তের কারণে নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার উচ্চ অগ্রাধিকারের কাজের ক্ষেত্রে বাড়ানো হয় উচ্চ অগ্রাধিকার টাস্কটি আনবাউন্ডেড ইনভারশানের মধ্য দিয়ে যেতে পারে না কারণ নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে মধ্যবর্তী অগ্রাধিকার টাস্কটি সত্যই CPU ব্যবহার থেকে প্রথমেই খালি করতে পারে না ইনহেরিটেন্স শর্তের কারণে নিম্ন অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার বৃদ্ধি পায় এবং মধ্যবর্তী অগ্রাধিকারের কার্যটি নিম্ন অগ্রাধিকারের কার্যটি প্রথমেই খালি করে দেয় সেক্ষেত্রে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান ঘটতে পারে না যেহেতু কোনও টাস্ক কেবল একবার রিসোর্সের জন্য আটকে যায় এবং তারপরে এই ঘটনাটি আমাদের জানিয়ে দেয় যে এটি বিভিন্ন রিসোর্স জন্য এটি বারবার আটকে যাবে না সুতরাং সেক্ষেত্রে চেইন ব্লকিং এড়ানো যায় নীচে সময়কালটি নির্ধারণের জন্য এটি ব্যবহার করে বিভিন্ন ধরণের ইনভারশান দেখা যায় যখন প্রাওরিটি সিলিং প্রোটোকল ব্যবহার করা হয় তখন যে কার্য ইনভারশানগুলি হচ্ছে তা সনাক্ত করা যায় এখানে আমাদের ৬ টি কার্য রয়েছে যেখানে T1 সর্বাধিক অগ্রাধিকারের কাজ এবং T6 সর্বনিম্ন অগ্রাধিকারের কাজ টাস্কটি তাদের অগ্রাধিকারের ভিত্তিতে অর্ডার করা হয় এবং সেখানে ৩ টি রিসোর্স রয়েছে R1 R2 R3 এবং তাদের যে সময়কালের জন্য রিসোর্স প্রয়োজন হয় তা তীর চিহ্ন দ্বারা নির্দেশিত হয় প্রথমে সরাসরি ব্লকিং সনাক্ত করা হবে এবং তারপরে কার্যগুলি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যক্ষ ব্লকিংয়ের মধ্য দিয়ে যাবে এখানে T1 রিসোর্স R1 ব্যবহার করে এবং যদি T2 ইতিমধ্যে রিসোর্সটি ব্যবহার করে তবে এটির জন্য ২ ইউনিট অপেক্ষা করতে হবে একইভাবে T3 টি R1 এবং তাই T1 টি ৮ ইউনিটের জন্য T3 এর বিপরীতমুখী হতে পারে

T2 ইতিমধ্যে ৮ ইউনিটের জন্য রিসোর্স R1 ব্যবহার করে T3 এর বিপরীতে ইনভারশান ঘটাতে পারে T3 টি ১ ইউনিটের জন্য T4 এর বিপরীতে যেতে পারে এবং একইভাবে T4 টি ৮টি ইউনিটের জন্য T6 এর বিপরীতে যেতে পারে বিভিন্ন ধরণের ইনভারশান যেমন সরাসরি উত্তরাধিকার এবং এড়ানো সম্পর্কিত ইনভারশান প্রদত্ত টেবিলের সাহায্যে গণনা করা যেতে পারে T1 ২ ইউনিটের জন্য T2 তে ইনভারশান ঘটে এটি T3 এর কারণে ৮ টি ইউনিটের বিপরীতমুখী হতে পারে T2 T3 এর কারণে ৮ টি ইউনিটের ইনভারশান করতে পারে T3 রিসোর্স R2 ব্যবহার করে T4 ইউনিটের বিপরীতে যেতে পারে এবং T4 ৮ টি ইউনিটের জন্য রিসোর্স R3 ব্যবহার করে T6 এর বিপরীতে যেতে পারে আমরা পরের বক্তৃতাতে ইনভারশান কিভাবে এড়ানো যাবে সেটি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ